দেখো এই প্রোটোকলগুলির যে কোনও একটি সম্পর্কে আমাদের এই বিশদে যাওয়ার আগে তোমাকে দেখতে হবে ঠিক আছে আমরা কেন এই প্রোটোকলগুলি ইতিমধ্যে চাই কারণ এমন অনেকগুলি প্রোটোকল বিশ্বের ইন্টারনেটে রয়েছে ঠিক আছে HTTP প্রোটোকল খুব জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন প্রোটোকল যা আমরা সকলেই ব্যবহার করে আসছি মূলত ব্রাউজারগুলি হল HTTP ক্লায়েন্ট বাল্ক ফাইল স্থানান্তর করার জন্য ইতিমধ্যে উপস্থিত রয়েছে FTP এবং FTP র সুরক্ষিত সংস্করণ হল SFTP যা অন্য একটি প্রোটোকল সুতরাং একটি জিনিস যা তোমাকে বিরক্ত করতে পারে যে চারপাশে অনেক প্রোটোকল আছে সেগুলিকে কেন অবলম্বন করব না এবং ব্যবহার করব না কেন অন্য তৈরি করব সুতরাং আমাদের সেই অংশটি প্রথমে বুঝতে হবে এটি একটি জিনিস দ্বিতীয় জিনিস একটি সমালোচনা আছে IoT বিশ্বে এই প্রোটোকলগুলির প্রয়োজনের কারণ এই দিনগুলি আর নেই যখন মানুষের কর্ম বা মানব ট্রিগারযুক্ত ইভেন্ট গুলির জন্য ট্র্যাফিক হত এখন মেশিন গুলি প্রচুর পরিমাণে ট্র্যাফিক উৎপন্ন করবে ট্র্যাফিক গ্রহণ করবে সুতরাং ডেটা সোর্স এবং ডেটা সিঙ্কগুলি এখানে মূলত মেশিন সুতরাং বিদ্যমান প্রোটোকলগুলি নিরাপদে ডেটা ট্রানস্ফার a বিন্দু থেকে b বিন্দুতে স্থানান্তরিত করার জন্য উপযুক্ত নয় অনেক সময় মানুষকে লুপে না থাকার জন্য ভালো আমি সম্প্রতি একটি নিবন্ধ পড়েছি আমি নিশ্চিত তুমিও সম্ভবত সংবাদপত্রগুলিতেও দেখেছ যে তুমি এই সমস্ত ভয়েস ভিত্তিক কমান্ড জানা সিস্টেমগুলি যেমন উদাহরণস্বরূপ আপেল থেকে সিরি বেশ জনপ্রিয় রয়েছে তারপরে অ্যামাজন থেকে অ্যামাজন ইকো এমন আরও অনেক বিক্রেতারা থাকে যা তোমাকে সমাধান সরবরাহ করে যেখানে তুমি ডিভাইসের সাথে কথা বলতে পারবে এবং ডিভাইসটি তোমাকেতথ্য খুঁজে বের করবে সম্ভবত সে সম্পর্কে জানাবেযেমন রান্না রেসিপি এবং আরও আরো কিছু সুতরাং এটি অনেক সুন্দর জিনিস মূলত সবকিছু ভয়েস রিকগনিশন স্পিচ এর উপর ভিত্তি করে কম অনেক IoT ডিভাইস আছে এই জাতীয় ডিভাইসগুলি খুব বুদ্ধিমান ডিভাইস বিভিন্ন ভয়েসগুলির মধ্যে পার্থক্য করতে সক্ষম এবং কমান্ড গুলি গ্রহণ করে এবং মালিকের কার্যকলাপ পরিচালনা করতে এবং কমান্ডগুলি জারি করতে সক্ষম হয় এই সব ভাল কিন্তু এগুলি প্রশিক্ষিত করা হয় অ্যামাজনের ইকো হল এক ডিভাইস দিয়ে আছে সিরি যা আসলে অনেকগুলি ফোনগুলিতে একীভূত হয় তবে আমি জেনেছি স্ট্যান্ড অ্যালোন ডিভাইস ও হয় মনে করো আমি তোমাদেরকে রিকগনিশন অ্যালগরিদম সম্পর্কে উল্লেখ করি বিশেষত ডাইনামিক টাইম ওয়ারপিং অ্যালগরিদম আমরা যখন ভাইব্রেশন হারভেস্টিং নিয়ে আলোচনা করছিলাম আমি উল্লেখ করেছি যে DTW এমন কিছু যা দুর্দান্তভাবে ব্যবহৃত অ্যালগরিদম কখনও কখনও তারা আমাদের জারি একটি আদেশ পার্থক্য করতে অক্ষম হয় যেমন একজন মানুষ সামনে বলুক বা একটি টেলিভিশন বলুক সুতরাং এটি একটি বাস্তব সমস্যা উদাহরণস্বরূপ যদি ধরো টেলিভিশন সিরিয়াল চলছে এবং ইকো একটি 9 1 1 নম্বরে কল করাতে টিউন হলো যেটা হয়তো টেলিভিশন এ বলেছে পুলিশকে কল করার মতো কিছু তাহলে কি হবে ইকো জানেনা যে এটা টেলিভিশন থেকে আসছে এবং সত্যি সত্যি পুলিশ কল করে ফেলে এটা দেখা যাচ্ছে যে যেহেতু এই ধরণের ডিভাইসগুলি এদিক থেকে কিছুটা বোকা সেহেতু এই ডিভাইসগুলির দ্বারা এরকম ধরণের মিথ্যা সমস্যা হতে পারে সম্প্রতি এরম হয়েছে যে এক বাড়িতে ঝামেলা শুরু হয়েছে এবং ঝামেলার মাঝে ডিভাইস কাউকে কল করার কথা ভুল করে শুনে নিয়েছে এবং কল লেগে গেছে পরে সেই লোক টি এসে ঝামেলা বন্ধ করেছে এই সব ঘটনা ইঙ্গিত দেয় যে হয়তো মেশিন এ ত্রুটি আছে বা এটা একটা বৈশিষ্ট্য মাত্র সুতরাং যদি এটি মানুষের পক্ষে কাজ করে তাহলে ভালো স্পষ্টতই এটি একটি দুর্দান্ত বৈশিষ্ট্য যাইহোক এই সমস্ত পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মেশিনটি আসলে বুদ্ধিমান এবং বোঝার সাথে বোঝার ডেটা সংগ্রহ করছিল আপনাকে বাইরে সহায়তা জানার জন্য আহ্বান জানিয়েছিল সুতরাং একটি মেশিন সত্যই ডেটা গ্রহণ করে IoT বিশ্বের প্রোটোকলগুলির প্রোটোকলগুলির যে কোনওটির বিশদটি জানার আগে সেগুলির প্রয়োজনীয়তা নিয়ে জানতে হবে আমি একে একে লিখে রাখব এবং আমি মনে করি এটি একটি সম্পূর্ণ তালিকা নয় তবে কোনও প্রোটোকল আলোচনায় আসার আগে কেবল তোমাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের প্রটোকলের স্ট্যান্ডার্ড খুব ভালো করে বুঝতে হবে RFC ভালো করে পড়ে অখণ্ডতাগুলি বুঝতে হবে এবং তারপরে যে RFC পাবে তার একটি বাস্তবায়ন করে একটি প্রোটোকল পাওয়া যাবে অবশ্যই প্রোটোকলটি ডিজাইন করা একটি অংশ তবে তারপরে পরীক্ষা করে প্রোটোকল কনফরমেশন আরেকটি গল্প যা মূলত সমস্তটাকে শক্ত করার জন্য এর অপারেশনটির সঠিকতা নিশ্চিত করতে উদাহরণস্বরূপ বাগ গুলি সরানোর জন্য এই প্রোটোকলগুলি প্রত্যাশিত ক্রিয়াকলাপটি আসলে ঘটবে তা নিশ্চিত করার জন্য তার মানে খুঁজছে কনফর্মান্স তারপরে প্রোটোকলের দুর্বলতাগুলি সন্ধান করা কারণ প্রোটোকলের সুরক্ষা ও দেখতে হবে IoT এর ক্ষেত্রে সুতরাং প্রোটোকলটির সিকিউরিটি এক্সপ্লোইটস এবং দুর্বলতা সমস্ত পরীক্ষা করতে হবে উদাহরণস্বরূপ প্রোটোকল ফাজয়িং বা অনেক টেস্ট কেস চেষ্টা করতে হবে যা প্রোটোকল স্ট্যাকের মধ্যে ত্রুটি খুঁজবে এসব আমাদের করতে হবে আমরা সেই বিশদে যাব না কারণ এত সীমিত সময় আমাদের প্রথমে ডেমোতে নামার জন্য প্রাথমিক প্রোটোকলটি বুঝতে হবে তুমি কীভাবে এই প্রোটোকলটি ব্যবহার করবে তা বুঝতে হবে কারণ এই কোর্সটি অনুসরণ করে চূড়ান্ত উদ্দেশ্য হল আমি এই প্রোটোকলটি কিভাবে ব্যবহার করবো এবং খুব সহজেই একটি সিস্টেম তৈরি করবো সুতরাং এটিই তোমাকে শেষ পর্যন্ত লক্ষ্য করতে হবে সুতরাং আমি প্রকৃতপক্ষে প্রোটোকলে যাওয়ার আগেকয়েকটি পয়েন্ট লিখব আমি কয়েকটি প্রয়োজনীয়তা বলতে চাই সুতরাং আমি একটি নতুন পৃষ্ঠা নেব এবং আমি একটি প্রয়োজনীয়তা দিয়ে শুরু করব সুতরাং আমি IoT প্রয়োজনীয়তাগুলি বলব আমার কাছে ভালো শব্দের অভাবে এটা ব্যাবহার করছি তোমরা খুঁজে পেলে সেটা ব্যবহার করতে পারো প্রথম জিনিসটি আইওটি সিস্টেমদের ডাইনামিক এবং সেলফ এডাপটিং হওয়া উচিত এই বড় নামটি বোঝা খুব সহজ উদাহরণস্বরূপ তুমি একটি নজরদারি ক্যামেরা নাও একটি নজরদারি ক্যামেরা কী করে আমি একটি ক্যামেরা কী করে তার উদাহরণ দেব ক্যামেরা মূলত একটি নজরদারি ক্যামেরা বা এমন কোনও ক্যামেরা যা তোমার বাড়ির সামনে স্থাপন করা হয় মূলত আপনি এই ক্যামেরা 24 ঘন্টা 7 দিন পর্যবেক্ষণ করবে কি হয় দেখো দিনের বেলা ভাল সূর্যালোক আছে এবং সন্ধ্যা সময় পুরো সিস্টেম অন্ধকার হয়ে যায় তোমার এখনও ভাল ছবি দরকার সন্ধ্যার দিকে সূর্য নেমে যাওয়ার পরে আমরা সাদাকালো ছবি চাই না আমরা পরিবেশের আলো বাড়িয়ে তুলতে চাই যাতে ক্যামেরা সেন্সরটি এখনও রঙ ছবি নিতে সক্ষম হয় সুতরাং লাক্স নামে একটি গুরুত্বপূর্ণ পরামিতি রয়েছে যা আমরা বর্ণনা করেছিলাম যখন এনার্জি হারভেস্টি এবং ফটোভোলটাইক সিস্টেমগুলি নিয়ে বলেছিলাম সুতরাং তুমি যে নজরদারি ক্যামেরাটি কিনতে চাও সেটার স্পেসিফিকেশন থাকবে লাক্স একটি ইউনিট এবং আমি খুব কম লাক্স মানে নিরীক্ষণ করতে চাই সুতরাংকেউ বলবে আমার ক্যামেরা 0001 লাক্স সরবরাহ করতে পারে আবার অন্য একজন ব্যক্তি বলবে যে আমার ক্যামেরা 01 লাক্স সরবরাহ করতে পারে সুতরাং এটি এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার দেখার জন্য অন্য প্যারামিটার হবে এই ক্যামেরা সেন্সরটি কেনার আগে দেখা উচিত যে এটি দিনরাত্রি কাজ করবে কিনা এটি কেবলমাত্র আমি অপর্যাপ্ত স্পেসিফিকেশন বলব যদি কেবল ক্যামেরা কেনার শিটগুলির বিভ্রান্তিকর ডেটা দেখি আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে রাতের জন্য সেখানে IR ইলুমিনেশন সিস্টেমের মধ্যে নির্মিত সাধারণত তোমার কাছে যে ক্যামেরা থাকবে তাতে একটি লেন্স থাকবে আর তার চারপাশে IR LED থাকবে সুতরাং আলো যখন কম থাকে এবং লাক্স মান কমে যায় তখন এই IR LED গুলি সুইচ অন হয়ে যাবে আমরা ফিরে গিয়ে দেখবো যে ডাইনামিক এবং সেলফ এডাপটিং এগুলো কি করছে এটি নেমে আসা লাক্সকে সনাক্ত করতে সক্ষম হয় এবং তাত্ক্ষণিকভাবে এটি বলে যে আমাকে IR LED চালু করতে হবে যাতে যে অঞ্চলটির অধীনে আমি নজরদারি নিরীক্ষণ করছি সিস্টেম সেটি আলোকিত করতে সক্ষম হয় যাতে কমপক্ষে কালো ও সাদা ছবি ক্যামেরায় তোলা যায় তৃতীয় জিনিস তার মানে লেন্সগুলি মূলত IRফিল্টারটি সরিয়ে দেয়া উচিত যা তুমি দিনকালে চাওনা তুমি চাইবে না যে IRআলো আসুক কারণ সেখানে ইতিমধ্যে পর্যাপ্ত আলো আছে এবং দৃশ্যমান আলো নিজেই ক্যামেরা সেন্সরের পক্ষে যথেষ্ট ভাল রঙিন চিত্রগুলি বাছাই করার জন্য এবং রাতে তুমি যদি মনে করো আলোকসজ্জা খুব দুর্বল এবং হোয়াইট লাইট বেশি পরিমাণে সরবরাহ করতে সক্ষম নয় বলতে চাইছেন তার চেয়ে I সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সূর্যের পুরো আলোর বর্ণালীকে হারাতে পারবে না যাই হোক তোমার তৈরি কৃত্রিম সাদা আলো রঙিন ছবিগুলির জন্য যথেষ্ট ভাল তোমার তৈরি কৃত্রিম সাদা আলো অপর্যাপ্ত হলে ক্যামেরাটিকে কালো এবং সাদাতে স্যুইচ করতে হয় এবং তখন IR ইলুমিনেশন প্রয়োজন হয় সুতরাং তুমি প্রকৃতপক্ষে চাও সিস্টেমটি কোনও মোটর এর দ্বারা লেন্স থেকে সরাসরি IR ফিল্টারটি সরাতে হয় এটি করা উচিত বা লেন্সটি রাখলে কৃত্রিম আলো জ্বালিয়ে লেন্স অফ রাখতে হবে এবং প্রকৃতপক্ষে রাতেও এটি দিনের ক্যামেরার মতো কাজ করছে যেহেতু ভালো পরিমাণে নেতৃত্বাধীন আলো রয়েছে ক্যামেরা রঙিন ছবি নিতে সক্ষম হয় অর্থাৎক্যামেরাকে ডাইনামিক এবং সেলফ এডাপটিং হতে হবে তো ক্যামেরা কি নজরদারি ক্যামেরা মূলত সেখানে একটি অপটিক্স থাকে এবং তারপরে একটি CMOS বা ccd চার্জ কাপলড ডিভাইস ভিত্তিক সেন্সর থাকে যা চিত্রটি ক্যাপচার করছে এবং তারপরে তোমার কাছে মূলত চিত্রের ডেটা থাকবে ভিডিও ডেটা তোমার কাছে একটি ভিডিও স্ট্রিম আসছে এবং সেই ভিডিও স্ট্রিমটি কম্প্রেস করতে হবে সেই ভিডিও স্ট্রিমটি কোনও উপায়ে এনকোড করে তারপর কম্প্রেস করে ঠিকঠাকভাবে সংক্ষেপিত ভিডিওটি নেটওয়ার্কে প্রেরণ করতে চাও তাই আমি বলব আমি কেবল ক্যামেরা সেন্সর রাখব এটি ক্যামেরা সেন্সর সমতুল্য এটি সম্পূর্ণ ছবি নয় তবে এটি নেটওয়ার্কের মতো সুতরাং সরাসরি আমরা প্রতি সেকেন্ড 30 ফ্রেম অর্থাৎ 30 fps ক্যাপচারিং করছি আমরা এনকোড এবং কম্প্রেশন পদ্ধতি ব্যবহার করছি যেমন H264 H264 MP4 এগুলি বিভিন্ন স্ট্যান্ডার্ড একটি সেন্ট্রাল স্টোরেজ ডিভাইসে ডেটা প্রেরণ হচ্ছে কারণ আমি ভিডিও স্ট্রিম সংরক্ষণ করতে চাই কিন্তু তুমি এটি 247 সবসময়ের জন্য করতে পারবে না তুমি এই ক্যামেরা তখনই চালু করতে চাও যখন মানুষ চলাচল থাকবে সুতরাং এই মোশন ট্রিগারড ক্যামেরা মূলত তাদের একটি PIR সেন্সর থাকবে এবং আমরা PIR সেন্সরটি গতি সনাক্ত করব এবং একবার গতি রেকর্ডিং শুরু হলে আমরা কম্প্রেশন এর কাজটি শুরু করব এবং তারপরে এটি নেটওয়ার্কে একটি সংক্রমণ করবে এখন আমি ধরে নিই যে নেটওয়ার্কটি ব্যর্থ হয়েছে সুতরাং তোমার একটি স্থানীয় স্টোরেজ দরকার এখন ক্যামেরাটি আবার নিজেকে এডাপ্ট করে নিতে বলবে ক্যামেরা সেন্স করবে যে নেটওয়ার্কটি ডাউন হয়ে গেছে এবং ডেটা আবার ক্যামেরার লোকাল স্টোরেজে রাখা হবে সুতরাং এমন বৈশিষ্ট্য ক্যামেরার মধ্যে খুঁজতে হবে এটাকে বলে ANR বৈশিষ্ট্য বাণিজ্যিক শব্দ হল অটোমেটিক নেটওয়ার্ক রেকর্ডিং বা অন্য কিছু হতে পারে আমি এই প্রকৃত প্রসারণ ভুলে গেছি তো দয়া করে সেটা দেখে নেব সুতরাং এই বৈশিষ্ট্য টি মূল পয়েন্ট ডাইনামিক এবং সেলফ এডাপটিং এর উপর এবং এটি খুব ভাল IoTপণ্য PIR সেন্সরগুলি মূলত একটি ডিফারেন্সিয়াল ওয়্যার্ড সেন্সর মূলত যদি এটি হয় তবে আমি তোমাদের আগেও বলেছি এটি পদার্থবিজ্ঞানে পাইরো ইলেকট্রিক এফেক্ট প্রয়োজনীয়ভাবে আসে এবং তুমি খুব জনপ্রিয়ভাবে জানো যে এটিকে আসলে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর PIRও বলা হয় লোকেরা এটি প্যাসিভ ইনফ্রারেড সেন্সর হিসাবে ব্যবহার করে মূলত এটির অর্থ এই যে কোনও মানুষ থাকলে মানব সর্বদা প্রচুর পরিমাণে আইআর রেডিয়েশন নির্গত করে চলেছে যদি এই IR বিকিরণটি সেন্সরের সামনে উপস্থিত হয় এটি বলে একটি মানব আছে মানে এটি বলে যে গতি আছে এটি বলবে নামানব দিয়ে ক্যামেরা রেকর্ডিং প্রক্রিয়া শুরু করবে প্রচুর গবেষণা চলছে যাতে সাধারণ PIRসিস্টেম মূলত গতির মধ্যে পার্থক্য করতে পারে যে গতিতে মানুষ নাঅন্য প্রাণীর কারণে এমনকি যদি এমন কোনও কুকুর থাকে যা ক্যামেরার সামনে দিয়ে গেল রেকর্ডিং শুরু হয়ে যাবে সুতরাং একটি বুদ্ধিমান সিস্টেম তৈরি করতে হবে এবং এটির জন্য কিছু পরিমাণ শক্তি এবং প্রযুক্তিগত প্রচেষ্টা বিনিয়োগের দরকার যাতে একাধিক PIR সিস্টেম তৈরি করা যায় যা মূলত একাধিক সংকেত পার্থক্যজন্য করতে পারবে এবং মানব না প্রাণী ক্যামেরাটি অতিক্রম করেছিল তা স্বীকার করতে পারবে যদি কোনও প্রাণী থাকে তবে রেকর্ডিং শুরু করবে না এর অর্থ ক্যামেরার মধ্যে অতিরিক্ত বুদ্ধি যুক্ত করেছে কিছু ভিডিও ডেটা অ্যানালিটিক্স বিশ্লেষণের অর্থ হল ক্যামেরা চিত্রটি পেয়েছে উদাহরণস্বরূপ উত্থাপিত ক্যামেরা খুলে বলতে পারো যে এটি একটি কুকুর ছিল অতএব আমি এটি করতে যাচ্ছি না তবে মূল সংবেদন টি PIR থেকে এসেছে সুতরাং তোমার কাছে PIR সেন্সর সেট রয়েছে যা থেকে এটিতে যে অ্যালগরিদম চলছে যাকে বলা হয় ক্লাসিফায়ার তা প্রাণী এবং মানুষের মধ্যে উদাহরণস্বরূপ দুর্দান্ত শ্রেণিবদ্ধ এবং বলছে আমি খুঁজে পেয়েছি যে এটি একটি কুকুর এবং এখন এটি ক্যামেরাতে ট্রিগার দেয় এবং বলে যে তুমি গিয়ে দেখো এটি সত্যই কুকুর কিনা তারপরে তুমি ক্যামেরাটি স্যুইচ অন করবে চিত্র ক্যাপচার হবে এবং তুমি একটি ভিডিও অ্যানালিটিকস বা একটি ইমেজ অ্যানালিটিক্স অ্যালগরিদম চালাবে এটি সত্যই একটি কুকুরের সন্ধান করবেএবং তারপরে যদি কুকুর হয় তাহলে কোন রেকর্ডিং হবে না দিয়ে আমি হার্ড ডিস্ক স্পেসে এখানে সংরক্ষণ করব একটি স্পষ্ট সূচক যে IoT র এই ডাইনামিক এবং সেলফ এডাপটিংসমস্ত সমর্থন প্রয়োজন যদি তুমি কোনও সিস্টেম বানাতে চাও তবে এই বৈশিষ্ট্যটি খুব কার্যকর দ্বিতীয় জিনিসটি হল সেলফ কনফিগার করা অন্য কথায় আমরা সফ্টওয়্যার আপডেট সম্পর্কে কথা বলি এবং যোগাযোগের জন্য সেন্সিং করার জন্য ডিউটি সাইকেল সামঞ্জস্য করি আমি তোমাকে খুব সহজ উদাহরণ দিই আমাদের এখানে এমন একটি সেন্সর রয়েছে যা তাপমাত্রা পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে সুতরাং এটি তাপমাত্রা আমি কেবল এটি দৃশ্যমানভাবে নিচে রাখছি এবং তোমার সাথে যুক্ত একটি ব্যান্ড রয়েছে এই ব্যান্ড এটি নিম্ন প্রান্তিক এবং এটি উপরের প্রান্তিকর এটি যেখানে এটি পর্যবেক্ষণ করার কথা তাপমাত্রা যতক্ষণ এই ব্যান্ডের মধ্যে আছে ততক্ষণ প্রত্যেক 5 মিনিটে স্যাম্পল করছি আমি কেবল কয়েকটি উদাহরণ দিচ্ছি দয়া করে কম রেজোলিউশনে করবে এটি 16 বিট করবে না 24 বিট 8 বিট করবে না সম্ভবত এমনকি 6 বিট খুব কম রেজোলিউশন এবং স্যাম্পলিংয়ের সময় খুব বেশি হয় তবে এটি যখন উপরে বা নীচে উপরে উঠতে শুরু করে তুমি কিছুটা আরও আক্রমণাত্মক অধিকার হতে চাও তুমি কীভাবে তা করতে পারবে যদি না তুমি সেলফ কনফিগার করছো তবেই তোমার সিস্টেমের ডিউটি সাইকেল পরিবর্তন করতে সক্ষম হবে তৃতীয়টি হল তোমাকে এমন একটি পৃথিবীতে বেঁচে থাকতে হবে যেখানে ইন্টার অপারেবিলিটি থাকতে বাধ্য তাই ইন্টার অপারেবল যোগাযোগ খুব জরুরী অর্থাৎ যেকোনো বিক্রেতা হোক না কেন সে যে প্রোটোকলটি নিয়ে আসে তাতে সেন্সর একে অপরের সাথে কথা বলা উচিত আরকোনও উপায় নেই যার মাধ্যমে তুমি বলতে পারবে যে আমি কেবল এটিই করতে যাচ্ছি এবং এটি করা সম্ভব নয় তুমি যদি বদ্ধ স্ট্যান্ডার্ড হিসাবে করো তাহলে উন্নতি বা যে কোনও কিছুর জন্য সেই বিক্রেতার কাছে আবদ্ধ এরম হতে পারে যে বিক্রেতা নিজের দোকান বন্ধ করে দিল তাহলে তুমি যা যা সরঞ্জাম ওর থেকে কিনে ছিলে তা আর কাজ করবে না সেই ধরণের জিনিসটির সাথে সাফল্য এবং স্ক্যাল্যাবিলিটি পাওয়া মুশকিল অতএব তুমি ইন্টার অপারেবল যোগাযোগের দিকে নজর রাখতে পারো চতুর্থ বিষয়টি অনন্য পরিচয় ঠিক এটি তোমার আধার কার্ডের মতো IoT বিশ্বে এটা সম্ভব কেবলমাত্র যদি তোমার IP স্ট্যাক থাকে এবং কেবল IP স্ট্যাক থাকে না তবে এটি IPv6 হতে হবে এবং তোমার কোনও ছোট বাধা IoT ডিভাইসে একটি পূর্ণ বিকাশযুক্ত IPv6 স্ট্যাক থাকতে পারে না যেখানে স্মৃতিশক্তি একটি সীমাবদ্ধ আকার একটি সীমাবদ্ধ তুমি জানো তুমি জীবনকালকে উন্নত করতে চাও তবুও IPv6 চাই তাই অবশ্যই আবদ্ধ IPv6 রাখতে হবে এবং তুমি যদি ম্যাক লেয়ার প্রোটোকল ব্যবহার করছো যেমন জিগ বি এবং অন্যান্য তারা আসলে 6 লো PAN 6 প্রোটোকল সমর্থন করে অর্থাৎ IPv6 লো পাওয়ার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সুতরাং তুমি যদি ইউনিক আইডেন্টিটি দেখো তাহলে আমরা IPv4 নয় অবশ্যই IPv6 তো আমি IPv4 কেটে দেবো কিন্তু কিছুটা উদার হয় কারণ আমরা এটি এখন বেশ কিছুটা ব্যবহার করি আমরা IPv4 এর সাথে সকলেই স্বাচ্ছন্দ্যবোধ করি এবং এটি শুধু প্রাইভেট IP তে সীমাবদ্ধ যেমন ক্লাসিক্যাল সাবনেট ভিত্তিক সিস্টেমগুলিতে যা হলো 10xxxxxx রেঞ্জ এ একে ক্লাস a বলা হয় এবং 192168 যা হলো ক্লাস b আর আমার মনে হয় আরেকটি আছে যা হলো 168 যাইহোক এটা হল ক্লাস a এবং এটা ক্লাস b সুতরাং এটি IPv4 হতে পারে অথবা যদি Zigbee জাতীয় ধরণের মোড বা zigbee ধরণের ডিভাইস ব্যবহার করেন সমস্ত সেন্সিং এবং যোগাযোগ প্রোটোকলের জন্য তখন এটি 6 লো প্যান হতে হবে ঠিক আছে তবে অন্য জিনিসটি চতুর্থটির সাথে সম্পর্কিত এবার আমরা পঞ্চমটি বলবো পঞ্চমটি গুরুত্বপূর্ণ এটি প্রকৃতপক্ষে ইনফর্মেশন নেটওয়ার্কে একীভূত মনে রাখবে যে আমরা যা বলছি তা পুরো ইনফর্মেশন নেটওয়ার্ক সিস্টেম সম্পর্কে এটি স্মার্ট নোড নিয়ে নয় এটি মূলত কালেক্টিভ ইন্টেলিজেন্স স্মার্ট এবং ইন্টেলিজেন্স এই বিষয়ে দুটি প্রায়শই খুব বিষয়গত জিনিস তবে আমার দৃষ্টিভঙ্গিতে এগুলি পৃথক সঠিকভাবে চিন্তা করার সাথে তোমাকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে একটি নতুন দৃশ্যের যার মুখোমুখি তুমি আগে হওনি সুতরাং সেখানে তোমার ইন্টেলিজেন্স দরকার তবে স্মার্টনেস বিষয়গুলি অটোনমাস ভাবে করছে এবং আরও আরও কয়েকটি প্রোগ্রামের জিনিসগুলির যত্ন নিচ্ছে তুমি যদি বল যে তুমি একজন স্মার্ট সেন্সর যার অর্থ তুমি নিজেই অনেক কিছু করতে পারবে তুমি অটোনমাসভাবে সমস্ত কিছু প্রেরণ করবে এমনকি আমি যে ক্যামেরা সেন্সরটি তোমাকে উল্লেখ করেছি তা আমরা আলোচনা করেছি নিজে থেকে অনেক কিছু করা কিন্তু সত্যিকারের ইন্টেলিজেন্স হল এমন কিছু ক্যামেরা সিস্টেম যা আমরা আলোচনা করেছি ক্যামেরা সেন্সরটি এমন কিছু ধরে যা এটি আগে জানত না এটি এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দেখায় যা সম্ভবত অনেক উচ্চতর অর্ডার হবে এবং এর অর্থ সম্ভবত এটি সত্যিই খুব ভাল ইন্টেলিজেন্ট সিস্টেম আইওটি ওয়ার্ল্ডে আমি এটি বলে যে একক সত্তা দ্বারা এটি অর্জন করা খুব কঠিন এটি একটি নোডগুলির সম্মিলিত সেট হতে হবে যা তোমাকে শেষ পর্যন্ত এই সম্মিলিত ইন্টেলিজেন্স দেবে কারণ এই পরিস্থিতিতেতুমি যখন কিছু অর্জন করার দিকে নোডের সংগ্রহের কথা বলবে তখন তা আসলে সিস্টেমের সামগ্রিক যৌথ ইন্টেলিজেন্স যোগ করে অতএব সারবস্তুটা হচ্ছে আমাকে এখন ইন্টেলিজেন্ট সিস্টেম বা IoT সিস্টেমগুলি তৈরিকরতে হবে যা কেবল বোকা নয় অবশ্যই স্মার্টনেস একটি অংশ তবে অনেক বেশি ইন্টেলিজেন্ট হওয়া মানে সম্মিলিতভাবে ডিভাইসগুলির বুদ্ধিমানভাবে সংগ্রহ করতে সক্ষম হবে এখন আমাদের এই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করাটাই প্রেরণা খুব ছোট স্মার্ট ডিভাইসগুলির কোনও সমস্যা নেই তবে কিছু সময় স্মার্ট ডিভাইসগুলি যখন তারা খুব স্মার্ট হয় কোনও বৃহত্তর লক্ষ্য যেমন সম্মিলিতভাবে ইন্টেলিজেন্ট হওয়া অর্জন করতে সক্ষম নাও হতে পারে অতএব এই নোডগুলির প্রত্যেকের দ্বারা স্বচ্ছ উপায়ে সংগ্রহ করা ডেটার টুকর সমস্ত পাওয়া দরকার এবং একসাথে তারা সম্ভবত একটি সম্মিলিত ইন্টেলিজেন্স সরবরাহ করবে তারা একসাথে কয়েকটি জিনিস করতে সক্ষম তারা একসাথে প্রয়োজনীয় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে চলো আমরা সিস্টেমের একটি প্রদর্শনকে দেখি ভূমিকা থেকে দেখি প্রথম IoT প্রোটোকল যা হল MQTT মেসেজ কিউ টেলিমেট্রি ট্রানসফার আমরা ডেমোতে যাওয়ার আগে তোমাদের কিছু গল্প দেই এটি মূলত খুব লাইটওয়েটেড মেসেজিং প্রোটোকল এটি এমন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তের উপর ভিত্তি করে এর দর্শন বোঝার জন্য অবশ্যই যথেষ্ট সময় ব্যয় করতে হবে একে পাবলিশ সাবস্ক্রাইব বলা হয় এটি পুরো প্রোটোকল সম্পর্কে অনেক কিছু বলে এটি অবশ্যই ক্লায়েন্ট সার্ভার এবং ছোট আইওটি নেটওয়ার্কগুলির জন্য খুব গুরুত্বপূর্ণভাবে উপযুক্ত সুতরাং IoT ডিজাইনের জন্য আমি MQTT ব্যবহার করতে পারি বা অন্য কিছু ব্যবহার করতে পারি তোমরা এই মুহুর্তে কিছু সময়ে আসবে তুমি সেরা বিচারক তোমাকে স্থল বাস্তবতা বিশ্লেষণ করতে হবে যে তুমি কি অর্জন করতে চাও এবং সেটি ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে যে MQTT বা অন্য আইওটি প্রোটোকল চাও দ্রুত আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ফেলি আরেকটি প্রটোকল হল কনস্ট্রেনট অ্যাপ্লিকেশন প্রটোকল যাকে বলে কো অ্যাপ কোন প্রটোকল ব্যবহার করব সেটা আমরা আগে দেখব তবে আমি বলতে পারি ছোট আইওটি নেটওয়ার্কের জন্য যদি তুমি দ্রুত কিছু শুরু করে শেষ করতে চাও এবং সিস্টেমটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে চাও এই মুহুর্তে কোনও স্কেলিংয়ের দিকে নজর দিতে চাও না এবং এখনো সাবস্ক্রাইব ফ্রেমওয়ার্ক স্থাপত্য চাও তাহলে মেসেজ কিউ টেলিমেট্রি ট্রান্সফার ব্যবহার করবে এটি গল্পটির একটি অংশ এখন এই ইন্টিগ্রেটেডএর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা যা নিয়ে আলোচনা করছিলাম সেটা কীভাবে ইনফরমেশন নেটওয়ার্ক এ উপযোগী এটাই হলো এখানে মুখ্য নীতি এবং আমরা এই সমস্ত মৌলিক প্রয়োজনীয়তাটি রেখেছি সুতরাং কোথাও এগুলি যুক্ত হওয়া উচিত এখন আমি বলব এই স্থাপত্য টি কীভাবে ভাল মূলত এটায় যাওয়ার আগে ইন্টিগ্রেশন স্থাপত্য এর জন্য বিকল্পগুলি কী রয়েছে সেগুলি দেখব তোমাদের কাছে একদিকে স্বাধীন অ্যাপ্লিকেশন গুলি রয়েছে এবং তুমি ইন্টিগ্রেশন স্থাপত্য চাও তোমার একটি স্থাপত্য দরকার এটি তুমি চাও এটি তোমার লক্ষ্য এবং তোমার কাছে সেন্সর নোড গুলি রয়েছে যা প্রত্যেকে স্বতন্ত্রভাবে কিছু না কিছু পর্যবেক্ষণ করছে এবং এটি নিজেই চালিত হচ্ছে এটি স্মার্টভাবে চিন্তা পারে কোন সমস্যা নেই তবে তুমি ইন্টিগ্রেশন স্থাপত্য চাও কারণ কারণ তুমি কলেক্টিভ ইন্টেলিজেন্স এ বিশ্বাস করো এই MQTT কিভাবে ফিট হয় এটা করার আগে আমরা এটাকে এইভাবে দেখব তোমার কাছে বিভিন্ন উপায় ইন্টিগ্রেশন পৌঁছানোর জন্য প্রথম উপায় হল বাস ভিত্তিক করা স্থাপত্য এতে তুমি বাস ব্যবহার করো মূলত 1 থেকে n নোড রয়েছে এবং এই 1 থেকে n নোড রয়েছে এই নেটওয়ার্ক বাসটি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য এটি একটি সাধারণ বাস দ্বিতীয় উপায় হল একটি মধ্য সত্ত্বা আছে এবং এর সাথে বিভিন্ন আরো সত্ত্বা সংযুক্ত রয়েছে ঠিক আছে আমি এটা 1 বলব এগুলি কিছু 10টি এটা কিছু ধরে নেব এবং এটি শেষ পর্যন্ত n সুতরাং একই n এখন এখানে এই মধ্য সত্ত্বা মধ্যে দিয়ে যায় এই মধ্য সত্ত্বা কে আসলে ব্রোকার বলা হয় এখন তোমার কাছে নোড রয়েছে যা পাবলিশ করে এবং এমন নোড যা সাবস্ক্রাইব করে সেই নোডগুলিতে যা পাবলিশ করে একটি টপিক এর ওপর পাবলিশ করে এবং নোটগুলি সেই টপিকে সাবস্ক্রাইব করে ডেটা পায় সুতরাং তোমার কাছে আছে পাবলিশ এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এ কারণেই এটি পাবলিশ সাবস্ক্রাইব স্থাপত্য বলা হয় আর একে ব্রোকার বলা হয় এগুলি ক্লায়েন্ট এটা একটি ক্লায়েন্ট এটি প্রথম ক্লায়েন্ট এবং এর মতো আরো আছে সুতরাং তোমরা এটা জিজ্ঞেস করতে পারো যে একটি ক্লায়েন্ট পাবলিশ এবং সাবস্ক্রাইব দুটোই করতে পারে কিনা নিশ্চয়ই কেন করতে পারবে না তারা পাবলিশ করতে পারে এবং সাবস্ক্রাইব ও তারা অন্য একটি টপিকে সাবস্ক্রাইব করতে পারে এক নম্বর টপিক এবং কে এই টপিক শুরু করে কে একে ধারণ করে তাকে ব্রোকার বলা হয় সুতরাং তুমি দেখতে পাচ্ছো যে এটি অদ্ভুত তবে টপিক আর কিছুইনা কিন্তু রাউটিং কী নিজেই এটি একটি রুটের মতো যদি একটি নোড n থাকে যা টেম্পারেচার তথ্য চায় না তাহলে সেটি কেবল তাতে সাবস্ক্রাইব করবে না তবে এই নোডটি যদি প্রেসার এর তথ্য দিতে চায় তাহলে সেটিকে সাবস্ক্রাইব করতে হতে পারে সুতরাং প্রেসার ডেটা এই দিক দিয়ে যায় তবে টেম্পারেচার ডেটা সে দিক দিয়ে যাবে না যদিও এটি একই নোড থেকে আসছে খুব বুদ্ধিমানভাবে তুমি টপিক কে ভিত্তি করে ডেটার রুট স্থির করছো টপিক একটি রুটের মতো সুতরাং টপিক খুব সাধারণ ভাষায় রাউটিং কী ও এটি মূল জিনিস এবং এই MQTT আসলে এটি ব্যবহার করে তবে আমাদের গল্পটি সম্পূর্ণ করতে হবে আমাদের জন্য কালেক্টিভ ইন্টেলিজেন্স এর জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন স্থাপত্য এর প্রথম রকম হলো বাস দ্বিতীয়টি হল পাবলিশ সাবস্ক্রাইব স্থাপত্য তৃতীয়টি বেশ সোজা নোডগুলি কে আমরা রেক্ট্যাঙ্গুলার ব্লক হিসাবে চিহ্নিত করছি সুতরাং আমি রেক্ট্যাঙ্গুলার ব্যবহার চালিয়ে যাব যাতে তুমি ওয়ান টু ওয়ান করে করতে পারো 1 তারপর কিছু 10 এবং এটি n দিয়ে তুমি ওয়ান টু ওয়ান যোগাযোগ স্থাপন করবে এই নোড জানে যে সে কাকে পাঠাচ্ছে বা কার সাথে যোগাযোগ করছে উভয় দিক দিয়ে জানা আছে কিন্তু এখানে সেটা জানার দরকার নেই কারণ এরা বিচ্ছিন্ন এরা এত ভালোভাবে বিচ্ছিন্ন যে একটি নোড হয়তো পাবলিশ করেছে এক নির্দিষ্ট সময় কিন্তু অপর নোডটি কোন অন্য সময় গ্রহণ করবে বিবেচনার কারণে এই নোডটি তখন না এসে অন্য সময়ে এটি গ্রহণ করতে পারে স্পষ্টতই এটি একটি ইঙ্গিত যে তারা একে অপরের সাথে সংযুক্ত নেই বাস ভিত্তিক স্থাপত্য সংযুক্ত বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অনুরূপ কিছু থাকতে পারে আমরা কেবল বাসে ডেটা রাখবো আর যাদের ইচ্ছা তারা এটি তুলতে পারে সুতরাং তাই মূল এই বাস ভিত্তিক এবং ব্রোকার ভিত্তিক এর পার্থক্য হল আমরা কোনও সেন্ট্রাল সত্ত্বা নেই বাসে সরাসরি ডেটা পাওয়া যায় সুতরাং তুমি যদি এই ছোট নেটওয়ার্কগুলির জন্য ইন্টিগ্রেশন স্থাপত্যের লক্ষ্যটি পূরণ করতে চাও কালেক্টিভ ইন্টেলিজেন্স এর জন্য ছোট নেটওয়ার্কগুলির জন্য ক্লায়েন্টকে পাবলিশার বা সাবস্ক্রাইবারের সাথে যুক্ত না করে ব্রোকার এর মাধ্যমে পাঠাও সেটাও ভালো কাজ করবে আসো আমরা এই MQTT এর একটি প্রদর্শন দেখি এবং তারপরে ফিরে এসে MQTT এর ওপর আলোচনাটি সম্পূর্ণ করি সুতরাং যদি তুমি স্মরণ করো আমি তোমাকে IoT এর জন্য সমস্ত বুনিয়াদি প্রয়োজনীয়তাগুলি বলছিলাম এবং আমরা আরও উল্লেখ করেছি যে আমরা একটি IoT প্রোটোকলের উদাহরণ নিয়েছিলাম যা আমরা ক্যামেরা ক্ষেত্রে শুরু করেছিলাম এখন আমরা এই সাধারণ প্রদর্শনের সাথে সবকিছু সংযুক্ত করার চেষ্টা করব এবং আমি এই পাবলিক সাবস্ক্রাইব জাতীয় যোগাযোগ মডেলটির শক্তি দেখাবো যার থেকে IoT ডিভাইসগুলি উপকৃত হবে এই গল্পটি এভাবে চলে প্রথমে আমাদের দেখতে হবে যদি একটি IoT নোড যাতে একটি PIR সেন্সর রয়েছে তা যদি গতি শনাক্ত করে এর মানে একটি মানুষ কিংবা পশু প্রবেশ করেছে যা কিনা সেন্সরটি শনাক্ত করেছে সুতরাং আসো আমরা এই নামে এটি উল্লেখকরি যেখানে MQTT তে টপিক রাউটিং কী এর মতো এই টপিকে আমরা এখানে গতির নাম দিলাম এখন এই টপিক যা বার্তা দেবে তা হল সঠিকভাবে শনাক্ত করেছে ঠিক আছে চলো আমরা প্রথমে দেখি কিভাবে এই গতিকে শনাক্ত করা যায় এবং তারপর এই বার্তাটি কিভাবে আমরা পাবলিশ করতে পারি এবার এটা কে ব্রোকার এর কাছে যাওয়া উচিত কিন্তু আমার কাছে কোন ব্রোকার প্রকৃতভাবে নেই এবং এটি হল সৌন্দর্য বাস্তবে ব্রোকার ক্লাউড এ আছে এখানে ধরে নেব ক্লাউড আছে এবং তোমাকে একটি ছোট ত্রিভুজ দেখাবো যা বলবে যে সেটা ব্রোকার এর কাছে যায় এবং আমরা পাশাপাশি এই প্রকৃত কনফিগারেশনগুলি দুর্দান্তভাবে বিশদ আলোচনা করতে পারি তোমরা নিজেরাই এগুলি করতে পারো মোবাইল ফোন ব্যবহার করে এবং সেটি আরেকটি সেন্সর দ্বারা প্রাপ্ত হবে যা জানাবে যে গতি শনাক্ত হয়েছে গতি শনাক্ত হওয়ার পর কি করা উচিত এখন হয়তো ক্যামেরা অন করে সেই ব্যক্তির মুখটি দেখতে চাইতে পারো এবং তুমি হয়তো রেকর্ডিং শুরু করতে পারো বা এটি দরজা অ্যাক্সেস সিস্টেম এ প্রমাণীকরণের উদ্দেশ্যে ব্যবহার করতে পারো সেটি হল একটি সেন্সর নোড হওয়া উচিত অন্য সেন্সর নোড কেবল জানতে আগ্রহী যে গতি শনাক্ত হয়েছে কিনা এবং একটি নিজস্ব প্রক্রিয়াজাতকরণ করবে এবার আমরা কালেক্টিভ ইন্টেলিজেন্স এর মূল ধারণা ফিরে যাব যা উল্লেখ করেছিলাম সুতরাং এই নোডগুলি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য দুর্দান্ত স্তরের তথ্য দিচ্ছে এবার আমরা সেই সরঞ্জাম এ মন দেব এবং একটি সহজ বোর্ড দেখব যা মাধুরী প্রদর্শন করবেন সুতরাং তিনি এখানে যা করেছেন তা হল তিনি একটি PIR সিস্টেম স্থাপন করেছেন এবং তিনি একটি সনাক্তকরণ দেখিয়েছেন তুমি দেখতে পাচ্ছো এটি খুব সাধারণ খুব সাধারণ অ্যানালগ সিগন্যাল যা তুমি এই PIR সেন্সর থেকে পাবে এবং আসো আমরা দেখি তিনি বাস্তব সময়ে প্রদর্শন করতে পারেন কিনা যে যদি গতি থাকে তাহলে সেই সিগন্যাল ক্যাপচার করা সুতরাং তিনি যেভাবে এটি প্রদর্শন করতে যাচ্ছেন তা হল তিনি এই PIR সেন্সর এর সামনে হাত নাড়িয়ে তিনি তোমাদের সেন্সর কোথায় তা দেখাতে চলেছে এবং তারপরে তার সামনে হাত নাড়াবে এবং আসো আসলে আসিলোস্কোপে ঠিক কী ঘটে তা দেখেনি সুতরাং এখন আমরা দেখতে হবো সেই সনাক্ত ওয়েবফর্ম পেন্সিল বা এমন কিছু ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনি PIR সেন্সর দেখাবেন

এইবার এটি ঠিক আছে এটা হল PIR সেন্সর এই নীল রঙের পেন্টিওমিটারগুলি পটেনশিওমিটার এর গেন সামঞ্জস্য করে PIR অ্যামপ্লিফায়ার এর গেন ছাত্র হ্যাঁ সুতরাং এটি এখানে একটি টু স্টেজ এমপ্লিফায়ার এবং তারপরে এই উভয় স্টেজ এর গেন সামঞ্জস্য করা হচ্ছে ছাত্র হ্যাঁ এবং তুমি এটিকে পাওয়ার দিচ্ছ একটি ছাত্র 9 ভোল্ট 9 ভোল্টের ব্যাটারি দিয়ে সেন্সরের জন্য কী পরিমাণ কারেন্ট কন্সাম্পশন হচ্ছে ছাত্র এটি প্রায় 1 মিলি অ্যাম্পিয়ার মোটামুটি 1 মিলি অ্যাম্পিয়ার ইলেকট্রনিক্স সহ ইলেকট্রনিক্স সহ সুতরাং তোমার কাছে টু স্টেজ অপ অ্যাম্প সার্কিট রয়েছে এবং তারপরে তুমি সেই সিগন্যাল পাচ্ছ এবার আপনি প্রদর্শন করতে পারেন ছাত্র হ্যাঁ PIR সিস্টেমটি খুব ভাল এবংতুমি আবার হাত নাড়াতে পারো ওয়েবফর্ম কে ধরে রাখতে পারা যাবে ছাত্র হ্যাঁ এখান থেকে একটি উপায় ছিল হয়তো টাইম বেস কমানো যেতে পারে সুতরাং এটি দ্রুত যেতে সক্ষম হয়হ্যাঁ এমনকি আরও নিম্ন আরও কম না যাতে তুমি পুরোটা পেতে পারো হ্যাঁ এটি ভাল এটাকে ধরে রাখো এবার আবার করো এবং ধরে রাখো এটা হ্যাঁ এটা হ্যাঁ সুতরাং এটি মূলত খুব ছোট সিগন্যাল এবং ভোল্টেজের মাত্রা খুব কম সুতরাং PIR সেন্সরে মূলত কৌতুকটি সেন্সরটির সাথে কিছু করার মতো নয় তবে যা অপটিক্স যা এটির সাথে যায় সুতরাং মাধুরী আমরা এখন তিনটি বিভিন্ন ধরণের লেন্স প্রদর্শন করব যেগুলি যেকোনো PIR সিস্টেমের সাথে ব্যবহার করা যাবে তার হাতে প্রথমটি হল একটি গল্ফ বল লেন্স এটি একটি লেন্স যা তোমাকে সনাক্ত করার অনুমতি দেবে এটার ওপর নির্ভর করে যে যদি এবং কীভাবে এই লেন্স কে শীর্ষে বসাবে যদি তুমি লেন্সকে সিস্টেম এর শীর্ষে রাখো তাহলে সিস্টেমের শীর্ষে রাখুন তবে যে কোনও গতি ঘটে প্রায় 120 ডিগ্রি সহ সেটি সনাক্ত করতে সক্ষম হবে সুতরাং এই এক ধরণের লেন্স মনে করে তুমি এত উচ্চ ব্যান্ডউইথ চাওনা তাহলে তুমি স্পট লেন্স ও ব্যবহার করতে পারো মাধুরীর হাতে যা আছে তা হল একটি স্পট লেন্স যা তোমাদের আসলে ফোকাল লেংথ এটির বিরুদ্ধে রাখা উচিত ছাত্র হ্যাঁ এর ফোকাল লেংথ এ যাতে এটি কেঁদ্রীভূত করতে পারে এবং আমাদেরকে একটি সিগন্যাল দিতে সক্ষম হয় সুতরাং এটি বিম উইড্থ হ্রাস করার মতো এখন অন্য ধরণের লেন্স যা মূলত বেশিরভাগ লোকেরা এটি ব্যবহার করে তাকে মাল্টি লেন্স বলা হয় তুমি এখানে যদি এর বিরুদ্ধে ধরে রাখো তুমি এখানে রেখা গুলি দেখতে পাচ্ছ এখানে প্রতিটি রেখা একটি সনাক্তকরণের মতো সুতরাং যদি সে সক্ষম হয় এটিকে PIR লেন্সের বিরুদ্ধে মাউন্ট করতে এবং যদি তিনি এটি ধরে রাখতে সক্ষম হন এবং যদি সত্যই কোনও মানুষ এখান দিয়ে চলে যায় তার জন্য একাধিক অ্যানালগ সিগন্যাল এখানে উপস্থিত হবে যা তোমাদের মূলত সনাক্তকরণের সংখ্যার একটি অনুভূতি দেব তুমি বাস্তবে একাধিক শনাক্তকরণ পাবে যা তোমাকে একটি দুর্দান্ত সাইন ওয়েভ দেবে যখন একটি মানব বা একটি দেহ বাম থেকে ডান দিকে চলে যাবে অথবা ডান থেকে বাম দিকে তাহলে তুমি দেখতে পাচ্ছো যে সিগনালের পোলারিটির উপর নির্ভর করে আমরা পরবর্তীকালে এটি প্রদর্শন করব যে কোনও ব্যক্তি আসলে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে গেছে কিনা তাও জানতে পারবো দিকটি নির্ণয় করাও সম্ভব এবং অ্যামপ্লিচিউড আমাদের বলবে যে PIR সেন্সর থেকে আসলে কতটা দূরত্ব তে সনাক্তকরণের ঘটেছে এটি সেন্সর সম্পর্কে এখন ধারণা করো যে এই তথ্যটি এখন চলছে এবং এই তথ্যটি কোন পাবলিশার ক্যাপচার হয়েছে যে কিনা এই ডেটা নিয়ে কোনও ব্রোকার এ দিতে চায় অভিরামি এসে গেছে এবং তিনি তোমাদের মোবাইল ফোন দিয়ে দেখাবেন আপনি কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে একটি সাধারণ অ্যাপ্লিকেশনটি আহ্বান করতে পারো যার মাধ্যমে এমন একটি ডেটা যেটা কিনা একটি টপিক যা গতি হিসাবে চিহ্নিত এবং সনাক্তকরণ পেডলোড কে আসলে ট্রান্সমিট অর্থাৎ সংক্রমণিত বা করা যায় My MQTT যা তুমি গুগল প্লে থেকে ডাউনলোড করতেপারো এবংতুমি দেখতে পাচ্ছো এটি খুব সাধারণ ইন্টারফেস একটি ড্যাশবোর্ড আছে একটি সাবস্ক্রাইব আছে একটি পাবলিশ আছে এবং তুমি সঞ্চিত মেসেজ গুলি সেখানে দেখতে পাচ্ছো এবং একটি বাটন রয়েছে যদি তুমি কোন নির্দিষ্ট টিউনিং করতে চাও এখানে খুব সাবধানে শীর্ষে দেখো এই পাবলিশার টি আসলে কোনো ব্রোকারের সাথে যোগাযোগ করছে এবং তুমি ঠিক ওপরে ব্রোকারের নাম দেখতে পাবে যা হলো ব্রোকারহাইভএমকিউকম brokerhivemqcom মূলত এটি ব্রোকার যা এখানে ত্রিভুজ ক্লাউড এ কোথাও আছে কোথাও ইন্টারনেটে এখানে বাস্তবে কোন মেশিন নেই এটাই হল এর সৌন্দর্য যে বাস্তবে তোমার কোন অবকাঠামো প্রয়োজন নেই এবং যদি এই ফোনে ইন্টারনেট কানেকশন থাকে 3G 4G সহ ফোনগুলি আসলে এই মেসেজ টি ট্রান্সমিট করতে পারে যেটায় কিনা মূলত টপিক এর নাম হিসেবে মোশন পেলোড এর নাম হিসেবে ডিটেক্ট বহন করছে সুতরাং অভিরামী কীভাবে এটি করতে সক্ষম হয় তা দেখি এবং স্পষ্টতই এই ডেটার জন্য একজন কনজিউমার রয়েছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছো যে এটি করার জন্য মানুষের প্রয়োজন নেই সনাক্তকরণটি এই ফোনে আসে কারণ এটি ইন্টারফেস হয়ে গেছে এটি একটি সেন্সর নোডের মতো এটি তুমিসেন্সর নোডের মতো হতে পারে তা কল্পনা করতে পারো এবং সেই মেসেজ টি কীভাবে স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রাইবার এর কাছে আসে তা দেখেনি সুতরাং সমস্ত কনফিগারেশন এখন সাবস্ক্রাইবার এ প্রদর্শিত হতে পারে তো এখন মাধুরী এবং অভিরামি এখানে আছেন মাধুরী একজন সাবস্ক্রাইবারের চরিত্রে এবং অভিরামি হলেন যার ডেটা দরকার এটি একটি নোডের মতো এবং এটি অন্য নোড ঠিক আছে এখন প্রথম পদক্ষেপটি হল মাধুরী আমরা টপিক এর নাম লিখব নামটি হলো যেমনটি আমরা বলেছিলাম এটি গতি সুতরাং সে গতি টাইপ করবে এবং সে সেই টপিকে সাবস্ক্রাইব করবে এখানে যে মেসেজটি দেখছো এটি গতি ডিটেকটেড বা আনডিটেকটেড এমন কিছু আছে কি সুতরাং তিনি কেবল যে কোনও ঘটনার জন্য অপেক্ষা করছেন ছাত্র হ্যাঁ এটির সাথে সংযুক্ত PIR সেন্সরটির মাধ্যমে ছাত্র হ্যাঁ পাবলিশ ঠিক এখনই তিনি পাঠাতে চলেছেন টপিক যার নাম গতি এবং মেসেজটি বলা হয় ছাত্র ডিটেকটেড ডিটেকটেড এবং তিনি এটি প্রকাশ করতে চলেছেন তুমি দেখবে এটি বলছে ডেটা পাবলিশ হয়ে গেছে এবং আমাদের এটি এখানে দেখতে সক্ষম হওয়া উচিত তুমি দেখতে পাবে ডিটেকটেড এখানে আসে এটি একটি পরিষ্কার সূচক যে তারা প্রকৃতভাবে সংযুক্ত নেই তারা MQTT ব্রোকারের কাছে স্বাধীনভাবে মেসেজ পাঠাচ্ছে এবং ব্রোকারের কাছে টপিক রয়েছে এবং টপিকে থাকা ডেটা সেই নির্দিষ্ট টপিক এর সকল সাবস্ক্রাইবারদের দেওয়া হচ্ছে এটি একটি রাউটিংয় এর মতো সুতরাং এই মেশিনটি এখন ডেটা গ্রহণ করেছে এখন এখান থেকে অনেক আকর্ষণীয় জিনিস হতে পারে তাই না ঠিক কি ঘটতে পারে তা হল এই লোকটি যে তথ্য পেয়েছিল যে একটি সনাক্তকরণ হয়েছে তিনি সিস্টেমটি একটি মেসেজ জারি করে হয় রেকর্ডিং শুরু করতে বা ডোর অ্যাক্সেস এবং আরও অনেক কিছু করার জন্য অনুরোধ করতে পারে প্রোটোকলের বাকী অংশটি এবং এর সম্পূর্ণ স্থাপত্য আমরা কোর্স চলাকালীন দেখব